সুতরাং এরপর আমরা কি করব আমরা একটা খুব সহজ খুবই সহজ অ্যান্টেনা যাকে বলে Hertz Dipole যেখানে এই J Term খুবই সরল ঠিক আছে সুতরাং এটা আমাদের Derivation এর flow অনুশীলন করতে দেবে ঠিক আছে ভালো কথা পরের দিকে আমরা একটা খুব মজাদার সমস্যা র দিকে আসবো সেটা আমি তোমাদের দেব সুতরাং Hertz Dipole কি সেই সম্বন্ধেইআমি এখন বলছি এটা একটা অ্যান্টেনা যার মাত্রা খুব খুব ছোটঅত্যন্ত ক্ষুদ্র মাত্রা সুতরাং এখানে কারেন্টের মান মুক্ত মাধ্যমের function নয় এটা কিছুমান মাত্র সুতরাং এটাই সেই কারণ যার জন্য আমরা step 123 খুব সহজভাবে করতে পারবো যখন আমরা বাস্তব জগতের সমস্যার দিকে যাব তখন আসলে আমি জানিনা অ্যান্টেনার মধ্যে কারেন্টের পরিমাণ কি সুতরাং আমাকে সমাধান করতে হবে এবং প্রথমে কারেন্টের মান খুঁজে বার করতে হবে তারপর এটার পুনরাবৃত্তি করা হবে সুতরাং এটাই হলো step 0 যেটা এখানে যুক্ত করা হয়েছে এবং এখানেই Computational EM আমাদের সাহায্য করে ঠিক আছে সুতরাং আমরা এই সরল অ্যান্টেনা টার দিকে দেখব যেটা তোমাদেরHertz Dipole ঠিক আছে সুতরাং A এর সংজ্ঞা দিকে ফিরে দেখা যাক ঠিক আছে এটাই হলো A এর সংজ্ঞা সুতরাং এখন Hertz Dipole কি যেটা আমি আগেই ইঙ্গিত করেছি বলা যাক এটা আমাদের Coordinate System এবং আমরা এখানে একটা ছোট অত্যন্ত ছোট তার ব্যবহার করছি যার মাত্রা Δzএবং কারণ এটা অত্যন্ত ক্ষুদ্র আমি এটা বলতে পারি যে এখানে কারেন্টের মানধ্রুব সেটাও মুক্ত মাধ্যমে Function নয় ঠিক আছে সুতরাং আমি জিজ্ঞাসা করতে পারি এই Currentটা কি যেটা x yz এর একটা Function সুতরাং আমরা এটাকে কি বলবো কিভাবে লিখব আমরা এটাকে xyz এর function হিসাবে লিখব সুতরাং আরো একটু বিস্তৃত করা যাক এবং আমরা কারেন্টের মান কিভাবে লিখব যেটা দেলটা ফাংশন হবে কারণ এটা অত্যন্ত ছোট ঠিক আছে সুতরাং এটার x নির্ভরতার মান কি এটা এক্স এবং ওয়াই এর ডেল্টা হবে সুতরাং এটা z এর ডেল্টা নয় কারণ সেখানেও একটা পয়েন্ট আছে কারণ এটা লাইন কারেন্ট হবে না ঠিক আছে সুতরাং এটা হবে এটা একটা খুব ক্ষুদ্র step function ঠিক আছে সুতরাং এটা পয়েন্ট টা কে হোমে ড্রাইভ করবেবলা যেতে পারে এটা অত্যন্ত পাতলা অসীম ভাবে পাতলা এবং শুধুমাত্র একটি দিশা তে কিছু সসীম মাত্রা আছে এখন যেহেতু এটা একটা 3D সমস্যা আমাদের 3D গ্রীন ফাংশন এর দরকার সুতরাং 3D এর ক্ষেত্রে আমার গ্রীন ফাংশন কি হবে তোমাদের মনে আছে

সুতরাং এখান থেকে আমরা Hertz Dipole এর মান A এর জন্য লিখতে পারি এটা হতে পারে আমরা এটাকে যে এবং গ্রীন ফাংশন এর কনভলিউশন হিসেবে লিখতে পারি এখন এই কনভলিউশন এর তিনটি ইন্টিগ্রালস আছেxyzxy বের করা হবে এবং আমার কাছে শুধু z পড়ে থাকবে ঠিক আছে সুতরাং সেটা হবে সুতরাং যৌক্তিকভাবে কিভাবে এটা সরলীকরণ করা সম্ভব মনে রাখবে এই Δz অত্যন্ত ছোট সেটাই যেটা একে Hertz Dipole বানিয়েছে তাহলে আমরা আনুমানিক মান এখানে নিতে পারবো মনে রাখবে এখানে R এর মান ছাত্র Taylor Approximation Taylor Approximation এর থেকেও সরল তাহলে r' কি সুতরাং তোমরা এই দূরত্ব দিকে দেখছ এখানে সমস্ত দূরত্ব হল Convolution ছাত্র কনস্ট্যান্ট r কনস্ট্যান্ট এটা কি আনুমানিক করা হোক r′ r সুতরাং আমি এটা ধরে নিতে পারি ছাত্র ধ্রুব ধরে নেওয়া যাক ধ্রুব সুতরাংআমরা এখানে সমস্ত ধ্রুব পেয়েছি হ্যাঁ আমি মনে করি এখন সব ঠিক আছে আমি এখানে লিখতে চাই যেখানে r সুতরাং এর পরে যেটা আমাদের করতে হবে সেটা হলো সমাধান খুঁজে বার করতে হবে আমাদের ফিরে দেখতে হবে এখন আমাদের কাছে J আছে আমি বলতে চাইছি আমাদের কাছে J আছে আমাদের কাছে G আছে আমি A ক্যালকুলেট করেছি পরবর্তীতে কি ক্যালকুলেট করতে হবে ছাত্র H H একদম ঠিক সুতরাং H এর জন্য কোন সম্পর্কটা আমরা ব্যবহার করব ঠিক আছে ছাত্র তাহলে সুতরাং এটাকে আমরা স্টেপ টু বলতে পারি ঠিক আছে এখন তোমরা তোমাদের কোঅর্ডিনেট সিস্টেম সুবিধা হিসেবে ব্যবহার করতে পারো এক্ষেত্রে অনেক সহজ উপায় আছে এবং কিছু আছে যেগুলো অত্যন্ত জটিল এবং Literature এর ক্ষেত্রে ও আমরা জটিল এবং সহজ উপায় দেখেছি সুতরাং আমরা একটা খুব মার্জিত উপায় অবলম্বন করব এখনো পর্যন্ত Curl সেটা কোঅর্ডিনেট সিস্টেম আমরা সেটা করতে চাই আমরা এটা Spherical কোঅর্ডিনেট সিস্টেম এর মাধ্যমে সমাধান করতে চাই যেখানে আমরা r এর মান লিখতে পারি এবং এটা কার্টেসিয়ান এ করো যেটা একটা বেশ বড় কাজ সুতরাং ধরে নেওয়া যাক আমরা curl নেওয়ার আগে কিছু সহজ কাজ এখানে করব সুতরাং এটা একটা Vector Calculus Identity শুধু একটা Product Rule এর মত সুতরাং মনে রাখবে এই সরল পরিবর্তনের মাধ্যমে Spherical Coordinate এ Curl নেওয়ার পরিবর্তে যেটা আমাদের আসলে নিতে হবে শুধুমাত্র gradient এটা Curl এর থেকে অনেক সহজ সুতরাং দেখা যাক এটা কেমন করে কাজ করে সুতরাং এটা Spherical Coordinate এর gradient ঠিক আছে তাহলে এটা নিচে লেখা যাক এখন এখানে কি জিজ্ঞাসা করা হবে আমরা কি পাবো ছাত্র প্রথম first সুতরাং এটা হবে r sin θ ঠিক আছে Cross product এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে সঠিক দিশা তোমাদের কাছে এই Spherical Coordinate গুলো আছে ঠিক আছে তাহলে এটা কি নিচের দিকে কিভাবে তৃতীয় দিশা হবে এটা ভিতরে হবে না বাইরে হবে ভিতরে হবে ঠিক আছে সুতরাং × এখানে এটা সব সময় একটা point হবে ঠিক আছে এবং তোমরা জানো এর Magnitude sin θ হবে ঠিক আছে সুতরাং × − sin θ সুতরাং এই ম্যাগনেটিক ফিল্ড হবে সুতরাং যে কারণে এটা আমরা পেলাম তাহলে আমাদের এর জন্য কি আরও বেশি প্রচেষ্টা করতে হবে না ঠিক আছে কারণটা হলো আমরা এটার সনাক্ত করার জন্য বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছি এখানে তোমরা জানো আমরা Spherical Coordinate এ Curl ব্যবহার করার চেষ্টা করব না ঠিক আছে আমাদের বীজগণিতের সাহায্য নিতে হবে যেখানে একটা ধ্রুব মানের curl 0 তাহলে উদাহরণস্বরূপ যদি তোমরা দেখো কি পদ্ধতিতে Balanis এটা করেছেন উনি আরেকটু বেশি steps নিয়েছেন কারণ এটা Smartest Coordinate System ছিল না কিন্তু অন্য আরেকজন লেখকঅন্য আরেকটা বইয়ে তিনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন সুতরাং জ্যামিতির সাহায্য নিয়ে তোমরা দেখতে পাবে H সবসময় এদিকে point করছে সুতরাং একবার আমি H পেয়ে গেলে আমরা করতে পারবো আমরা পেয়ে যাব electric field কিভাবে আমাদের নিতে হবে ছাত্র Curl Curl ঠিক আছে সুতরাং আমরা E এর মান এখানে খুব সহজ curl এর সম্পর্কেরা সাহায্য পাব ঠিক আছে সুতরাং আমরা পরবর্তী মডিউলে এই দেরিভেশন সম্পূর্ণ করবো ঠিক আছে সুতরাং এইভাবে একটা অন্তিম ব্যাপারে আমি তোমাদের মনোযোগ আকর্ষণ করতে চাই সেটা হল ম্যাগনেটিক ফিল্ডের দুটো আলাদা ভাগ আছে একটা হল 1r নির্ভরতা এবং অন্যটা হল 1r2 নির্ভরতা যদি আমরা আমাদের উদ্দেশ্য থেকে অনেক দূরে যাই তাহলে কোনটা আমাদের ডমিনেট করবে শুধু ছাত্রr 1r ও ডমিনেট করবে ঠিক আছে সুতরাং শেষে ওটা derive না করেও আমরা বলতে পারব যে একই জিনিস ইলেকট্রিক ফিল্ড এরক্ষেত্রেও ঘটবে Field যেটা Dipole থেকে অনেক দূরে থাকবে সেটাও 1r এর সাহায্যে ডমিনেট হবে সুতরাং ক্লাস নাইনে যেটা শিখেছ তার বিপরীতে কিছু কি জানতে পারলে যদি আমরা পয়েন্ট চার্জ ব্যবহার করি তাহলে দূরের যে কোন পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কি হবে সেটাCoulomb's Law থেকে আমরা জানতে পারব 1r2 1r3 Dipole এর জন্য ঠিক আছেকিন্তু এখানে আমরা Electromagnetic Fields এ কি দেখতে পাবো যদি সেটা ক্ষুদ্র একটা অ্যান্টেনার বিল্ডিং ব্লক থেকে 1r দূরত্বে থাকে যেটা Hertz Dipole এটা আমাদের 1r দেবে সুতরাং অনেক দূরের field 1r এর form এ হবে ঠিক আছে এর গুরুত্ব আরো বাড়বে যখন আমরা সেখানে যাব এবং এটা যে কোন এন্টিনার জন্য সত্যিই যে কোন Wired Shaped অ্যান্টেনা এটা অনেক দূরের ফিল্ডের জন্য সত্যি এবং যার মান হবে 1r